এখন আসুন আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের ইন্টেলেকচুয়াল অংশ গ্রহণ করি যখন আমরা ইন্টেলেকচুয়াল বলতে বোঝি তখন আমরা আমাদের ইন্টেলিক্ট থেকে বেরিয়ে আসা জিনিসগুলিকে উল্লেখ করেছি উদাহরণস্বরূপ পণ্যগুলি যা আমাদের ইন্টেলিক্ট থেকে বেরিয়ে আসে ইন্টেলেকচুয়াল হয়ে আমরা জিনিসগুলি চিন্তা এবং বুঝতে আমাদের দক্ষতার উল্লেখ করেছি কখনও কখনও এই জিনিসগুলি জটিল হয় সুতরাং কখনও কখনও ধারণাগুলি ভাবার এবং বোঝার ক্ষমতা যা এই ধারণাগুলির মধ্যে কিছু জটিল হতে পারে সুতরাং একটি ধারণা এমন একটি বিষয় যা মানসিক প্রচেষ্টা থেকে বেরিয়ে আসে আমরা এটিও বলতে পারি যে একটি ধারণাটি একটি সাবধানী চিন্তার ফসল এখন এই সমস্ত বিষয় সৃজনশীলতা যা মানুষের মধ্যে অন্তর্নিহিত ক্রিয়াটিভনেস যা একটি ইন্টেলেকচুয়াল প্রচেষ্টা থেকে আসে এবং ধারণাটি ধ্রুবক চিন্তাভাবনা বা সাবধানী চিন্তা থেকে আসে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের প্রসঙ্গে আমরা এই বিষয়গুলি ইন্টেলেকচুয়াল হিসাবে উল্লেখ করেছি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসগুলি যে জিনিসগুলিকে রক্ষা করে তার চরিত্রের বর্ণনামূলক উদাহরণস্বরূপ যখন আমরা বলি পেটেন্ট ইনভেনশনগুলিকে রক্ষা করে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসগুলি যা পেটেন্ট করা হয়েছে তারা ইনভেনশন এর ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে রক্ষা করে আমরা ইনভেনশনটিকে এমন কিছু হিসাবে উল্লেখ করি যা ক্রিয়েটিভ মানব শ্রম থেকে আসে এবং ইনভেনশনটি সেরেন্ডিপিটাস ইনভেনশন হতে পারে তবে তবুও ইন্টেলেক্ট এর একটি পণ্য হিসাবে দায়ী করা হয় এখন আমাদের যদি ইন্টেলেকচুয়াল প্রপার্টিটি কীভাবে এটি প্রকাশ করতে পারে তা বুঝতে হবে আমরা একজন ছুতার তৈরির উদাহরণ তৈরি করতে পারি এখন আপনি যদি ভাবুন যে কোনও ছুতার একটি কাঠের চেয়ার তৈরি করছেন তিনি কাঠকে নরম করে টুকরো টুকরো করে ফেলেন সেগুলি সারিবদ্ধ করে তোলে এবং এমনকি কোনও অঙ্কন না করেই তিনি একটি সম্পূর্ণ চেয়ার তৈরি করতে পারেন এমনকি তার সাথেও তাঁর কোনও চিহ্ন নেই কাগজে কলম লাগিয়ে দেওয়া বা এমনকি অন্যকে অনুভব করা ছাড়াও মনে হয় যে তাঁর মধ্যে কোনও একরকম ইন্টেলেকচুয়াল প্রচেষ্টা রয়েছে একজন ছুতার আসলে চেয়ার তৈরি করার সময় একজন ব্যক্তি কী দেখতে পায় তা হল তিনি হিউম্যান লাবোরের সাথে জড়িত যাকে আমরা ফিজিক্যাল লেবর বলি মেন্টাল লেবর থাকলেও তা বোধগম্য নয় তবে পণ্যের শেষে পণ্যটি শেষ হয়ে গেলে আপনি একটি সুন্দর কারুকাজ করা চেয়ার দেখতে সক্ষম হবেন যেখানে আপনি যে মেন্টাল প্রচেষ্টাটি পেরেছেন তা বুঝতে সক্ষম হতে পারবেন না তবে আপনি যখন তাকে দেখছিলেন তখন আপনি ছিলেন তিনি যে ফিজিক্যাল প্রয়াসে রেখেছিলেন তা নির্ধারণ করতে সক্ষম হয়েছিল ইন্টেলেকচুয়াল সেই মেন্টাল উপাদানকে অন্তর্ভুক্ত করে এটি সেই মেন্টাল শ্রম থেকে উদ্ভূত দক্ষতাও অন্তর্ভুক্ত করে ফিজিক্যাল এবং মেন্টাল উপাদানকে আলাদা করতে কখনও কখনও শক্ত হয় কারণ যখন কোনও নির্দিষ্ট পদক্ষেপ বা কোনও দক্ষতা থাকে যা ছুতার হাত থেকে বেরিয়ে আসে কিছু ফিজিক্যাল দক্ষতা এবং মেন্টাল দক্ষতার সংমিশ্রণ রয়েছে সুতরাং ফিজিক্যাল অংশটি মেন্টাল অংশ থেকে আলাদা করা এবং বলা আমাদের পক্ষে খুব কঠিন তবে আমাদের এই ধারণাটি আরও ভালভাবে বোঝার জন্য যদিও আমরা ছুতারকে ফিজিক্যাল পরিশ্রম এবং ফিজিক্যাল physical শ্রমের অনুশীলন করতে দেখেছি আমরা এটি দেখতে সক্ষম হইনি এমন প্রক্রিয়া যা চেয়ারটি অনুগ্রহ করে এবং চেয়ারটি একসাথে রেখেছিল যা তার মনে পড়েছিল একইভাবে যখন আমরা কোনও লেখককে একটি বই লিখতে দেখি আমরা তাকে যা করতে দেখি তা কলমে কাগজে লেখা থাকে এবং আপনি বইটি শেষ না হওয়া অবধি সেই দিন এবং দিনগুলি একসাথে করছেন বলে মনে হয় এই সাইটটি আমরা যা দেখতে পাই তা সমস্ত লেখকের জন্য একই রকম হতে পারে তা নির্বিশেষে এটি কোনও পাঠ্যপুস্তকের লেখক হতে পারে এটি অন্য কারও কাছে পাঠানো চিঠির লেখক হতে পারে এটি কোনও মাস্টারপিসের লেখক হতে পারে কিন্তু মেন্টাল প্রচেষ্টা এই সমস্ত থেকে পৃথক এবং গুণমানও পৃথক সুতরাং ইন্টেলেকচুয়াল বলতে অর্থ হচ্ছে বা আমরা মেন্টাল প্রচেষ্টা বা ক্রিয়েটিভ প্রয়াসের দিকে চেয়ে থাকি যা ফিজিক্যাল এবং মেন্টাল দক্ষতার সংমিশ্রণ হতে পারে আমরা সেই অংশটি দেখছি যা মানুষের জন্য বিশেষ যদি আপনার এটির প্রয়োজন হয় সুতরাং যখনই আমরা যখন প্রপার্টির কথা বলি এবং ইন্টেলেকচুয়াল এফোর্টের কথা বলি এটিই আমরা এই শক্তির কথা বলছি উদাহরণস্বরূপ আমরা কাপড়ের সূচিকর্ম তৈরি করতে রঙিন থ্রেড ব্যবহার করে এমন কাউকে কোনও শিল্পী বা কোনও দর্জি বলি না আজ একটি সেলাই মেশিন দ্বারা এটি করা যেতে পারে সেলাই মেশিনের কাজটিকে আমরা কিছু ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসাবে বলি না কারণ ইন্টেলেকচুয়াল প্রপার্টি সেলাই মেশিন তৈরির আগে অনেক আগে গিয়েছিল যা রঙিন সুতোর সাহায্যে কাপড়ের উপর এই জটিল নকশাটি করতে সক্ষম ছিল যেহেতু এটি দর্জি যারা করেছেন বা যে ব্যক্তি আসলে কোনও কাপড়ে নকশার টুকরোটি সূচিত করেছিলেন আমরা বলব যে এতে ইন্টেলেকচুয়াল প্রচেষ্টা জড়িত সুতরাং আমরা ইন্টেলেকচুয়ালকে এমন কিছু হিসাবে পৃথক করি যা মানুষের কাছ থেকে আসে এবং মেশিন থেকে আসে এমন কিছু নয় আমরা ইন্টেলেকচুয়ালকে এমন একটি জিনিস হিসাবে আলাদা করি যা অন্য মানুষের জন্য নয় মানুষের জন্য বিশেষ